মৌলিক সুত্রগুলি পরবর্তী অংশ এখন এই 27 নম্বর উদাহরণটি বিবেচনা করুন সুতরাং 218 নম্বর চিত্রটির এই সার্কিটে v1 এবং v2 এই ভোল্টেজগুলি নির্ণয় করতে হবে সুতরাং এই সার্কিটটিতে আসলে একটি 40 ভোল্টের উৎস একটি 4 Ω রোধ এবং এই 6 Ω রোধটি রয়েছে যাদের পোলারিটি সহ দেওয়া হয়েছে এটি একটি সহজ সিরিজ সার্কিট কারণ এখানে রোধ 4 Ω তারপর রোধ 6 Ω এবং তারপর ভোল্টেজ উৎস 40 ভোল্ট সবই সিরিজে রয়েছে সুতরাং প্রশ্ন হল এখানে কারেন্ট কত হবে সুতরাং সার্কিটের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে এই কারেন্টের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয়েছে তার মানে এই কারেন্ট i এইভাবে প্রবাহিত হতে হতে আবার উৎসের টার্মিনালে ফিরে আসছে এখানে লক্ষ্যণীয় বিষয় হল এখানে 4 Ω রেজিস্টরে চিহ্ন রয়েছে কিন্তু 6 Ω রেজিস্টরে চিহ্ন রয়েছে সুতরাং প্রশ্ন হল যে এখানে ওহমের সূত্র এবং KVL কীভাবে প্রযোজ্য হবে সুতরাং এখানে ওহমের সূত্র এবং KVL প্রযোজ্য হবে এখন ওহমের সূত্র অনুযায়ী প্রথম রেজিস্টরে v 1 4 i এখানে কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে তাই v 1 4 i এবার 6 Ω রেজিস্টরের ক্ষেত্রে চিহ্ন রয়েছে এখানে কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে যদিও রোধ বা রেজিস্টর প্যাসিভ উপাদান কিন্তু তাদের টার্মিনালের পোলারিটি দেওয়া আছে তাই এখানে কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে সুতরাং যখন এটি টার্মিনালে প্রবেশ করছে আমরা আগেই আলোচনা করেছি যে v1 হবে 4i এবং এখানে টার্মিনালে প্রবেশ করছে সুতরাং v2 হবে 6i সুতরাং এখন এই লুপের মধ্যে এটিতে KVL প্রয়োগ করুন সুতরাং এখানে কারেন্ট প্রবাহের সময় দেখুন আমি ঘড়ির কাঁটা অনুসারে সরাসরি ক্লকওয়াইজ চলছি সুতরাং আবার বোঝার জন্য প্রাথমিকভাবে আমি সবকিছু দেখাচ্ছি ধরুন আমি ঘড়ির কাঁটার দিকে চলছি সুতরাং ঘড়ির কাঁটার দিক অনুসারে 40 ভোল্ট উৎসে প্রথমে এটি টার্মিনালের সম্মুখীন হয় তার মানে এখানে এটি হবে 40 তারপর এটি যখন ঘড়ির কাঁটা অনুসারে চলে তখন এটি প্রথমে টার্মিনালের মুখোমুখি হয় সুতরাং এটি হবে v1 তারপর যখন এভাবে চলে তখন এটি এখানে আসছে সুতরাং এটি প্রথমে সম্মুখীন হচ্ছে টার্মিনাল সুতরাং v2 সুতরাং 40 v1 v2 0 এটি নম্বর সমীকরণ এখন নম্বর সমীকরণে আমরা আগেই দেখেছি যে v 1 4i এবং v 2 6 i এই মানগুলি নম্বর সমীকরণে বসালে আমরা পাব 40 4i 6i 0 অর্থাৎ 10 i 40 তার মানে i 4 অ্যাম্পিয়ার তার মানে সার্কিট সমাধান করে আমরা পেলাম আসলে i 4 অ্যাম্পিয়ার সুতরাং প্রকৃতপক্ষে আমরা নম্বর সমীকরণের v 1 4i এবং v 2 6i কে নম্বর সমীকরণে বসিয়ে পেয়েছি 10 i 40 তার মানে i 4 অ্যাম্পিয়ার সুতরাং i 4 অ্যাম্পিয়ার বসিয়ে আমরা পেতে পারি যে v 1 4 4 16 ভোল্ট এবং v 2 6 4 24 ভোল্ট v 2 এর মান হবার কারণ হল যে এর পোলারিটি ছিল অর্থাৎ কারেন্টের অভিমুখ বিপরীত সুতরাং পরের 28 নম্বর উদাহরণটি দেখা যাক 219 নম্বর চিত্রের সার্কিটে একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস রয়েছে এখন থেকে সামান্য উন্নত ধরণের সার্কিট সমস্যা নিয়ে পর্যালোচনা করা হবে তার মানে সহজ সার্কিটের বদলে ধীরে ধীরে সার্কিটগুলিতে জটিলতা সামান্য বৃদ্ধি পাবে সুতরাং প্রদত্ত চিত্রের সার্কিটের জন্য v0 এবং i নির্ণয় করতে হবে এখন এটি একটি সার্কিট যা ঘড়ির কাঁটার অভিমুখ অনুসারে দিকনির্দেশ নিচ্ছে যদিও আমি বলেছি যে ঘড়ির কাঁটার বিপরীতে নিলেও কোনও সমস্যা হবে না সুতরাং প্রশ্ন অনুযায়ী এখানে একটি 6 ভোল্টের ভোল্টেজ উৎস রয়েছে এখানেও পোলারিটি চিহ্ন রয়েছে 2 ভোল্টের ভোল্টেজ উৎসটিতেও পোলারিটি চিহ্ন রয়েছে এবং এটি একটি 2 Ω রোধ এবং এটি একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস 2 v0 এবং তারপর এখানে এই v0 আসলে 3 Ω রোধের দুই প্রান্তের মধ্যে এবং যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকনির্দেশ নিয়েছি তাই 6 ভোল্টের ভোল্টেজ উৎসটিতে কারেন্ট প্রবেশ করছে টার্মিনালে তারপর 2 Ω রোধে কারেন্ট প্রবেশ করছে টার্মিনালে তারপর নির্ভরশীল ভোল্টেজ উৎস 2 v0 এখানেও টার্মিনালে কারেন্ট প্রবেশ করছে তারপর 2 ভোল্টের ভোল্টেজ উৎসটিতে কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে তারপর এই v0 অর্থাৎ 3 Ω রোধেও কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এখানে v0 এবং i এর মান নির্ধারণ করতে হবে তাই এখন প্রথমে KVL প্রয়োগ করতে হবে KVL প্রয়োগ করলে আমরা ঘড়ির কাঁটার দিক অনুসারে চলমান হব আপনার জন্য এখানেও আমি এই দিকটি এঁকে দেখিয়েছি কিন্তু আর 2টি বা 3টি সমস্যার পরে আমি এটি বারবার আঁকব না তখন এই ধারণাটি পরিষ্কার হয়ে যাবে তাই আমি এই দিকনির্দেশটি ঘড়ির কাঁটার দিকে নিয়ে যাচ্ছি সুতরাং প্রথমেই 6 ভোল্টের ভোল্টেজ উৎসটিতে 6 আসবে কারণ এটি টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং এটি হবে 6 তার পর এখানে 2 Ω রোধের টার্মিনালে এটি প্রবেশ করছে তাই এটিতে আসলে ভোল্টেজ ড্রপ হবে ওহমের সূত্র অনুযায়ী সেটি হল iR সুতরাং এটি 2 i হবে যেহেতু এটি টার্মিনালের মুখোমুখি হচ্ছে সুতরাং এটি 2 i তারপর আবার এটি টার্মিনালের সম্মুখীন হয় তাই 2 v0 ভোল্টেজ উৎসের ক্ষেত্রে এটি হবে 2 v0 তারপর এখানে 2 ভোল্টের ভোল্টেজ উৎসটিতে এটি টার্মিনালের সম্মুখীন হচ্ছে তাই 2 এবং তারপর এখানে এই v0 তে কারেন্ট প্রবেশ করছে টার্মিনালে সুতরাং এটি হল v0 এবং v0 হবে 3 i যা পরে দেখা যাবে সুতরাং এবার এখানে KVL অনুসারে সমীকরণটি লিখতে হবে সুতরাং যদি সমীকরণটি লেখা হয় তবে সেটি এই প্রকার হবে 6 2 i 2 v0 2 v0 0 এটিকে সরলীকরণ করে লেখা যায় যে 8 2 i v0 0 এটি হল নম্বর সমীকরণ এখন 3 Ω রোধের উপর ওহমের সূত্র প্রয়োগ করে পাওয়া যায় যা আমি আগেই বলেছি যে v0 3 i এটি হল নম্বর সমীকরণ এবার এই নম্বর সমীকরণ থেকে v0 3 i আমরা নম্বর সমীকরণে বসাতে পারি যদি তা করা হয় তবে আমরা পাব 8 2 i 3 i 0 অর্থাৎ 8 i 0 অর্থাৎ i 8 অ্যাম্পিয়ার এই i 8 অ্যাম্পিয়ারের অর্থ হল আমরা যে ক্লক ওয়াইজ দিকনির্দেশ নিয়েছি কারেন্ট আসলে তার বিপরীত অভিমুখে প্রবাহিত হচ্ছে তার মানে যখন i 8 অ্যাম্পিয়ার তখন কারেন্ট আসলে এই ভাবে প্রবাহিত হচ্ছে অর্থাৎ 8 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সুতরাং এখানে i 8 অ্যাম্পিয়ার এবং v0 3 i কারণ এখানে বলা হয়েছে যে কারেন্ট টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এখানে i 8 অ্যাম্পিয়ার বসিয়ে আমরা পাই v0 3 24 ভোল্ট সুতরাং v0 24 ভোল্ট যার চিহ্ন তার মানে সেই কারেন্ট আসলে এই দিকে প্রবাহিত হচ্ছে কারণ এটি মানে কারেন্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং আমরা পেলাম v0 24 ভোল্ট আমরা জানি যে রেজিস্টর হল প্যাসিভ এলিমেন্ট তাই কারেন্ট কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করছে তা দিয়েই নির্ধারিত হয় যে ভোল্টেজ ড্রপের মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সুতরাং এখন যাই হোক না কেন এটি জেনে এখন এই সার্কিটের জন্য ভারসাম্য সমীকরণ করার চেষ্টা করুন অর্থাৎ কোন উৎসটি শোষণ করছে এবং কোন উৎসটি সরবরাহ করছে সেই হিসাবে ব্যালেন্স করতে হবে সুতরাং যাইহোক এখন এটি মুছে ফেলা যাক সুতরাং এখন এই সমস্যাটির জন্য যে ভারসাম্য সমীকরণটি প্রাপ্ত হবে সেখানে দেখা যাবে যে সরবরাহকৃত ভোল্টেজ শোষিত ভোল্টেজ সুতরাং এই ক্ষেত্রে আরও একটি বিষয় আমার বলা উচিত তাহলে এটি খুব সহজ হবে সুতরাং ধরুন এখানে v ভোল্ট হল এই 2 Ω রোধের জন্য ভোল্টেজ ড্রপ সুতরাং আসলে v 2 i আমরা আগেই পেয়েছি যে i 8 অ্যাম্পিয়ার তার মানে v 2 i 2 অর্থাৎ 16 ভোল্ট এই v 16 ভোল্টের অর্থ হল কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিকে সুতরাং স্বয়ংক্রিয়ভাবে সেই অনুমান হিসাবে এই টার্মিনালটি আমি এখানে চিহ্নিত করছি না বুঝে নিতে হবে যে এই এই টার্মিনালটি হবে এবং এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে সুতরাং আসলে v 2i এবং i 8 নিলে এখানে v 16 ভোল্ট হবে সুতরাং পোলারিটি বিপরীত হবে সুতরাং প্রকৃত পোলারিটি হল আর এই হল আর দেখুন এই কারেন্ট এখানে প্রবেশ করছে এখানে এটি একটি রেজিস্টর আছে সুতরাং কারেন্ট এখানে পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে এবং এখানেও বোঝায় যে কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং আমি মোটামুটি সব বলেছি সুতরাং এই কোর্সের অ্যাসাইনমেন্টের দৃষ্টিকোণ থেকে এটি পর্যবেক্ষণ করুন এবার এখানে আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি এটি 29 নম্বর উদাহরণ চিত্র 220 তে প্রদর্শিত সার্কিটে i0 এবং v0 নির্ণয় করতে হবে এখানে 3টি উপাদান সমান্তরালে রয়েছে সুতরাং প্রথম উপাদানটি হল একটি 3 অ্যাম্পিয়ারের নির্ভরশীল কারেন্ট সোর্স দ্বিতীয় উপাদানটি হল একটি 4 ওহমের রেজিস্টর যার মধ্যে দিয়ে এই কারেন্ট i0 প্রবাহিত হচ্ছে এবং এটি হল ভোল্টেজ v0 যা এই 4 ওহমের রেজিস্টরের জন্য ভোল্টেজ ড্রপ এবং এখানে i0 এবং v0 নির্ণয় করতে হবে সুতরাং এই a হল একটি নোড এই নোডে KCL প্রয়োগ করতে হবে তাহলে এখানে KCL প্রয়োগ করলে কী হয় তা দেখা যাক সুতরাং এখানে এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে এই a নোডে প্রবেশ করছে এবং এই 05i0 এই কারেন্টটিও এই a নোডে প্রবেশ করছে এবং i0 এই কারেন্টটি এই নোড ছেড়ে বেরিয়ে যাচ্ছে অতএব যদি এখানে নোড a এর উপর KCL প্রয়োগ করা হয় তাহলে i0 হল আউটগোয়িং কারেন্ট এখানে 2টি ইনকামিং কারেন্ট রয়েছে সাধারণভাবে নোডে কিছু ইনকামিং কারেন্ট এবং কিছু আউটগোয়িং কারেন্ট থাকে এখানে শুধুমাত্র একটি আউটগোয়িং কারেন্ট i0 সুতরাং এই নোড a এর উপর KCL প্রয়োগ করে আমরা পাব i0 3 05i0 সুতরাং i0 05i0 3 অর্থাৎ 05i0 3 অর্থাৎ i0 3 05 অর্থাৎ i0 6 অ্যাম্পিয়ার সুতরাং i0 এর মান পাওয়া গেল সুতরাং আমাকে এটি মুছে ফেলতে দিন সুতরাং যদি i0 6 অ্যাম্পিয়ার হয় তবে v0 4 i0 সুতরাং যেহেতু পজিটিভ টার্মিনালে এই কারেন্ট প্রবেশ করছে সুতরাং ওহমের সূত্র অনুযায়ী v0 4 i0 4 6 24 ভোল্ট সুতরাং v0 24 ভোল্ট এই ভাবে i0 এবং v0 নির্ণয় করা হয় এই সব কিছুই এই ভাবে করা হয় সুতরাং এখন পরেরটি 210 নম্বর উদাহরণ 221 নম্বর চিত্রে এই সিরিজ সমান্তরাল সার্কিটটি দেওয়া হয়েছে এখানে i1 এবং v0 নির্ণয় করতে হবে i1 হল এই কারেন্ট এবং v0 হল এই ভোল্টেজ এখানে সব তথ্য দেওয়া আছে একটি 10 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স একটি 10 ভোল্টের ভোল্টেজ সোর্স একটি 5 Ω রোধ আরেকটি 5 Ω রোধ এবং এই 10 Ω রোধের দুই প্রান্তের ভোল্টেজ হল v0 এখন প্রশ্ন হল যে এই কারেন্ট হল i1 এই ব্রাঞ্চ কারেন্ট i1 কে এর জন্য চিহ্নিত করতে দিন এখানে এটি হল নোড a i1 এখানে নোড a তে প্রবেশ করছে যেহেতু এটি একটি 10 অ্যাম্পিয়ারের কারেন্ট উৎস সুতরাং এই 10 অ্যাম্পিয়ার কারেন্টও এখানে নোড a তে প্রবেশ করছে সুতরাং এই 10 অ্যাম্পিয়ার ও এই i1 আউটগোয়িং কারেন্টকে চিহ্নিত করে তাই আমি এখানে নোড a থেকে বহির্মুখী কারেন্টকে লিখছি i1 10 যে কোনও নোডে আউটগোয়িং কারেন্ট ইনকামিং কারেন্ট তাই এটি লেখার পরিবর্তে আমি সরাসরি এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত এই কারেন্ট i 1 10 লিখছি তাই আমাকে এটি মুছে ফেলতে দিন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুতরাং এখানে এখন লুপ ওয়ানে KVL প্রয়োগ করতে হবে সুতরাং এই লুপটি প্রযোজ্য হবে এবং কারেন্ট ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হবে সুতরাং যদি ঘড়ির কাঁটার দিকে কারেন্ট প্রবাহিত হয় তবে এভাবে চলবে সেই অনুযায়ী প্রথম যে উপাদানটি মুখোমুখি হচ্ছে সেটি হল 10 ভোল্ট সুতরাং আমরা লিখব 10 তারপর দ্বিতীয় উপাদানটি এখানে চিহ্নিত করা হয়নি সুতরাং যদি আমি চিহ্নিত করি তবে এটি আমার এবং এটি আমার যদি না দেওয়া হয় তবে এটি এই ভাবে চিহ্নিত করতে হবে এবং যদি ঘড়ির কাঁটার দিক ধরা হয় তবে এই ক্ষেত্রে রোধ একটি নিষ্ক্রিয় উপাদান এবং এটি লক্ষ্যণীয় যে কারেন্ট এখানে পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে এবং এই শাখার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল i1 তার মানে ওহমের সূত্র অনুসারে এটি 5 i1 হবে সুতরাং 10 5i1 এখন এই তৃতীয় উপাদানটিতে অর্থাৎ এই 10 Ω রোধের জন্য ভোল্টেজ ড্রপ হবে 10i1 10 অথবা এই সমীকরণটিও লেখা যেতে পারে যেমন 10 5i1 v0 এবং v0 আসলে পজিটিভ কারণ এখানে আসলে এই i1 10 কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এখানে v0 10i1 10 তাহলে আমি সরাসরি লিখছি 10 5i1 v0 0 অর্থাৎ 10 5i1 10i1 10 0 সুতরাং আমরা পেয়েছি 10 5i1 10i1 10 0 এবার একে সরলীকরণ করলে আমরা পাব 5 2 i1 2i1 20 0 অর্থাৎ 2 i1 2i1 20 0 অর্থাৎ 3i1 18 অর্থাৎ i1 6 অ্যাম্পিয়ার তাই i1 6 অ্যাম্পিয়ার মানে আসলে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এই অভিমুখে প্রবাহিত হচ্ছে যদিও ফলাফল নির্ধারণের উদ্দেশ্যে এটি কোনও বিষয় নয় সুতরাং এখানে v0 এর মান হবে v0 10i1 10 10 6 10 104 40 ভোল্ট সুতরাং v0 40 ভোল্ট এবং i1 6 অ্যাম্পিয়ার এর মানে হল যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এই 10 ভোল্ট ভোল্টেজ উৎসের মধ্য দিয়ে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে প্রবাহিত হচ্ছে তার মানে এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট এই 10 ভোল্ট ভোল্টেজ উৎসের পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে তার মানে এই 10 ভোল্ট ভোল্টেজের উৎসটি আসলে ভোল্টেজ শোষণ করছে কারণ যখন কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে তখন এটি সরবরাহ করা হয় যখন টার্মিনালে প্রবেশ করে তখন এটি শোষণ করা হয় তাই এখন 10 Ω রোধের মধ্য দিয়ে কারেন্ট হবে i1 10 6 10 4 অ্যাম্পিয়ার সুতরাং এখানে এই ভোল্টেজ উৎসে ভোল্টেজ শোষণ হয় সুতরাং এখানেও প্রতিটি বৈদ্যুতিক উপাদান দ্বারা ভোল্টেজ হয় শোষিত হয় অথবা সরবরাহ করা হয় রোধে ভোল্টেজ শোষিত হয় সুতরাং সেই অনুযায়ী আমরা যা দেখছি সেটি মিলছে এখন আরেকটি উদাহরণ উদাহরণ নম্বর 211 এখানে 222 নম্বর চিত্রে দেখানো সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করুন সুতরাং একটি কারেন্ট হল i1 তার দুটি শাখা হল i2 এবং i3 সুতরাং এই 60 ভোল্ট ভোল্টেজটি এখানে চিহ্নিত করা হয়েছে সমস্ত পোলারিটি এখানে চিহ্নিত করা হয়েছে এটি v1 এটি v2 এবং এটি হল v3 v1 হল 16 Ω রোধের ভোল্টেজ ড্রপ v2 হল 6 Ω রোধের ভোল্টেজ ড্রপ এবং v3 হল 12 Ω রোধের ভোল্টেজ ড্রপ এবং আমি ঘড়ির কাঁটার দিক অনুসারে 2টি লুপ নিয়েছি সুতরাং এখানে 2টি লুপ আছে এবং এই সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজগুলির মান কী হবে তা নির্ণয় করতে হবে সুতরাং এখানে i1 i2 i3 এবং তারপর v1 v2 v3 এই মানগুলি নির্ণয় করতে হবে এখানে শুধুমাত্র একটি ভোল্টেজ উৎস আছে তাই এখন এই বিন্দু অর্থাৎ নোড p তে KCL প্রয়োগ করতে হবে সুতরাং এখানে এই নোড p তে যদি KCL প্রয়োগ করা হয় তবে লক্ষ্য করা যায় যে এই i1 নোড p তে প্রবেশ করছে এবং i2 ও i3 নোড p ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার মানে i1 i2 i3 এই হল KCL এটি নম্বর সমীকরণ এখন 1 নম্বর লুপে যদি KVL প্রয়োগ করা হয় তবে বেশ কয়েকটি বিষয় দেখা প্রয়োজন সুতরাং যদি এইভাবে ক্লক ওয়াইজ ঘোরানো হয় তবে এই 60 ভোল্টের ভোল্টেজ উৎসটি প্রথমে টার্মিনালের মুখোমুখি হচ্ছে সুতরাং এটি হল 60 তারপর এই 16 ওহম রোধটির টার্মিনালের সম্মুখীন হচ্ছে তাই এটি v1 তাই আমি আর নীল কালি দিয়ে বারবার দেখাচ্ছি না সুতরাং এটি এখন আমরা বুঝতে সক্ষম এবং এখানেও যখন এই লুপ বরাবর আরও ঘুরছি তখন এটি এই 6 ওহম রোধটির টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং এটি v2 সুতরাং 1 নম্বর লুপে KVL প্রয়োগ করে আমরা পাই 60 v1 v2 0 এটি নম্বর সমীকরণ এখন যদি 2 নম্বর লুপে KVL প্রয়োগ করা হয় এবং এইভাবে ক্লক ওয়াইজ ঘোরানো হয় তবে প্রথমে এই 12 ওহম রোধটির টার্মিনালের সম্মুখীন হচ্ছে এবং এখানেও যখন এই লুপ বরাবর আরও ঘুরছি তখন এটি এই 6 ওহম রোধটির টার্মিনালের সম্মুখীন হচ্ছে সুতরাং এটি v2 সুতরাং 2 নম্বর লুপে KVL প্রয়োগ করে আমরা পাই v2 v3 0 অর্থাৎ v3 v2 এটি নম্বর সমীকরণ এবার যেহেতু i1 কারেন্ট এই 16 ওহম রোধটির টার্মিনালে প্রবেশ করছে তাই ওহমের সূত্র প্রয়োগ করে আমরা পাই v1 16 i1 অনুরূপভাবে যদি v2 নেওয়া হয় তবে যেহেতু i2 কারেন্ট এই 6 ওহম রোধটির টার্মিনালে প্রবেশ করছে তাই ওহমের সূত্র প্রয়োগ করে আমরা পাই v2 6 i2 আবার যেহেতু i3 কারেন্ট এই 12 ওহম রোধটির টার্মিনালে প্রবেশ করছে তাই ওহমের সূত্র প্রয়োগ করে আমরা পাই v3 12 i3 সুতরাং v1 16 i1 v2 6 i2 এবং v3 12 i3 এটি নম্বর সমীকরণ সুতরাং আমরা v1 v2 v3 এই তিনটি রাশির মানই i1 i2 i3 এই তিনটি রাশির সাহায্যে প্রকাশ করতে পেরেছি এখন নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি v3 v2 কিন্তু v3 12 i3 এবং v2 6 i2 সুতরাং আমরা একটি সম্পর্ক পাচ্ছি 6 i2 12 i3 অর্থাৎ i2 2 i3 এটি নম্বর সমীকরণ আমি বলতে চাইছি যে আমাদের রৈখিক সমীকরণ সমাধানের প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেই ভাবে এবং নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি i2 2 i3 এটি নম্বর সমীকরণ এবার নম্বর সমীকরণে আসা যাক এখন নম্বর সমীকরণে i2 2 i3 বসালে আমরা পাব i1 2 i3 i3 অর্থাৎ i1 3 i3 এটি নম্বর সমীকরণ সুতরাং আমরা নম্বর সমীকরণ থেকে v1 16 i1 এবং v2 6 i2 এই নম্বর সমীকরণে বসাচ্ছি সুতরাং আমরা পাব 60 16 i1 6 i2 0 উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই 30 8 i1 3 i2 0 এটি নম্বর সমীকরণ এবার নম্বর সমীকরণে i1 3 i3 এবং i2 2 i3 বসাতে হবে এবং সমীকরণটিকে সরলীকরণ করে সমাধান করতে হবে এগুলি খুবই সহজ এবং বোধগম্য সুতরাং নম্বর সমীকরণে i1 3 i3 এবং i2 2 i3 বসিয়ে পাই 30 8 3 i3 3 2 i3 0 অর্থাৎ 30 24 i3 6 i3 0 অর্থাৎ 30 i3 30 অর্থাৎ i3 1 অ্যাম্পিয়ার এবং আমরা দেখেছি যে i2 2 i3 সুতরাং i2 2 1 2 অ্যাম্পিয়ার আবার i1 3 i3 এবং i3 1 অ্যাম্পিয়ার সুতরাং i1 3 1 3 অ্যাম্পিয়ার সুতরাং v1 16 i1 16 3 48 ভোল্ট এবং v2 6 i2 6 2 কারণ i2 2 অ্যাম্পিয়ার সুতরাং v2 12 ভোল্ট এবং v3 12 i3 12 1 12 ভোল্ট সুতরাং এগুলো সহজেই সমাধান করা সম্ভব টাইম 2807 এর স্লাইডটি দেখলে বোঝা যায় যে এগুলি কত দ্রুত সমাধান করা যায় কেবলমাত্র সমীকরণগুলিকে একে অপরের সাথে সংস্থাপন এর মাধ্যমে এবার আরেকটি উদাহরণ উদাহরণ সংখ্যা 212 এখানে 223 নম্বর চিত্রে প্রদর্শিত সার্কিটটিতে ভোল্টেজ v0 নির্ণয় করতে হবে এছাড়াও ভোল্টেজ v1 এবং v2 এর মানও নির্ণয় করতে হবে সুতরাং এটি হল সার্কিট এটি হল 4 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স এটি হল একটি 10 Ω রোধ যার ভোল্টেজ ড্রপ v2 এটি একটি 2 Ω রোধ যার ভোল্টেজ ড্রপ v0 এবং তারপরে এখানে আরেকটি 25 Ω রোধ যার ভোল্টেজ ড্রপ v1 তারপর এটি একটি নির্ভরশীল কারেন্ট উৎস যার কারেন্ট 5i1 এখানে প্রবাহিত হচ্ছে সুতরাং এটি 4 অ্যাম্পিয়ার কারেন্টের উৎস এখানে এই 10 Ω রোধবিশিষ্ট এই শাখার মধ্য দিয়ে i2 কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে এই 2 Ω রোধবিশিষ্ট এই শাখার মধ্য দিয়ে i1 কারেন্ট এবং এই 25 Ω রোধবিশিষ্ট এই শাখার মধ্য দিয়ে i3 কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং চিত্রে দেখানো সার্কিটে ভোল্টেজ v0 এর মান নির্ণয় করতে হবে এছাড়াও ভোল্টেজ v1 এবং v2 এর মানও নির্ণয় করতে হবে সুতরাং 1 নম্বর নোডে KCL প্রয়োগ করতে হবে এটি 1 নম্বর নোড এবং এটি হল 2 নম্বর নোড চিত্রে এগুলি দেখতে পাবেন এবার KCL প্রয়োগ করুন সুতরাং 1 নম্বর নোডে KCL প্রয়োগ করলে আমরা পাই i1 i2 4 এটি নম্বর সমীকরণ এটি 4 অ্যাম্পিয়ারের কারেন্ট উৎস এবং এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এই 1 নম্বর নোডে প্রবেশ করছে আর এই i1 ও i2 বেরিয়ে চলে যাচ্ছে সুতরাং 1 নম্বর নোডের ইনকামিং কারেন্ট 4 অ্যাম্পিয়ার সুতরাং i1 i2 4 এবার 2 নম্বর নোডে KCL প্রয়োগ করতে হবে এখানে কারেন্ট i1 নোডে প্রবেশ করছে এবং কারেন্ট i3 নোড ছেড়ে বেরিয়ে যাচ্ছে এছাড়াও এই নির্ভরশীল কারেন্ট উৎস থেকে 5i1 এই নোড ছেড়ে বেরিয়ে যাচ্ছে সুতরাং 2 নম্বর নোডে KCL প্রয়োগ করে আমরা পাই i1 5 i1 i3 সুতরাং i3 5i1 i1 এখানে i3 এবং 5i1 উভয়েই নোড ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে সুতরাং i3 4i1 এটি নম্বর সমীকরণ এবার 1 নম্বর লুপে KVL প্রয়োগ করতে হবে সুতরাং আমরা এখানে যেভাবে সম্মুখীন হচ্ছি আমি সেভাবেই লিখছি তাই আমি v0 থেকে লেখা শুরু করছি সুতরাং ক্লক ওয়াইজ ঘুরলে আমরা প্রথমে v0 এর টার্মিনালের মুখোমুখি হচ্ছি তারপর v1 এর টার্মিনালের মুখোমুখি হচ্ছি তারপর v2 এর টার্মিনালের মুখোমুখি হচ্ছি সুতরাং এটি v0 v1 v2 0 এখন v0 2 i1 কারণ এখানে এই i1 কারেন্ট এই 2 Ω রোধের ধনাত্মক টার্মিনালে প্রবেশ করছে এবং এর ফলে ভোল্টেজ ড্রপ হচ্ছে v0 তাই ওহমের সূত্র অনুযায়ী v0 2 i1 আবার এখানে এই i3 কারেন্ট এই 25 Ω রোধের ধনাত্মক টার্মিনালে প্রবেশ করছে এবং এর ফলে ভোল্টেজ ড্রপ হচ্ছে v1 তাই ওহমের সূত্র অনুযায়ী v1 25 i3 আবার এখানে এই i2 কারেন্ট এই 10 Ω রোধের ধনাত্মক টার্মিনালে প্রবেশ করছে এবং এর ফলে ভোল্টেজ ড্রপ হচ্ছে v2 তাই ওহমের সূত্র অনুযায়ী v2 10 i2 সুতরাং 2i1 25i3 10i2 0 এটি নম্বর সমীকরণ এখন শুধুমাত্র i2 এবং i3 কারেন্টের ইকুইভ্যালেন্ট মানগুলি নম্বর এবং নম্বর সমীকরণ থেকে নম্বর সমীকরণে বসিয়ে সরলীকরণ করা হবে সুতরাং 2i1 25 10 0 অর্থাৎ 2i1 10i1 40 10i1 0 অর্থাৎ 2i1 40 এবং এভাবেই আমরা পেয়ে যাব i1 20 অ্যাম্পিয়ার সুতরাং এটি এখন বোধগম্য এখন এখানে একেবারেই জটিল কিছু নেই তাই এখন কোনও সমস্যা হওয়া উচিত নয় সমীকরণ এবং এ যা কিছু আছে সেগুলি এই সম্পর্কে প্রতিস্থাপন করলেই নম্বর সমীকরণটি পাওয়া যাবে এবং সেটিকে সমাধান করার পর আমরা পাব i1 20 অ্যাম্পিয়ার সুতরাং v0 2 i 1 2 20 40 ভোল্ট আবার v1 25 i3 25 10 20 200 ভোল্ট এবং v2 10 i2 কিন্তু i2 4 i1 সুতরাং এখানে শুধুমাত্র i1 20 অ্যাম্পিয়ার বসিয়ে পাই i2 4 i1 4 20 16 অ্যাম্পিয়ার সুতরাং v2 10 i2 10 160 ভোল্ট সুতরাং এর সাথেই যেটুকু শেখা হল সেগুলি হল কার্চফের প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র এবং সেই সমস্ত সংখ্যাসূচক উদাহরণগুলি যেখানে নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং কারেন্ট উৎস বিবেচনা করা হয়েছে এবং সমস্ত পোলারিটি কনভেনশন এবং কীভাবে KCL এবং KVL প্রয়োগ করতে হয় এবং কীভাবে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ বৃদ্ধি পাবে এই সমস্ত বিষয় এবং সেই ওহমের সূত্র এবং KCL এবং KVL ইত্যাদির বিষয়ে জানলাম আমরা আবার ফিরে আসব